হ্যালো সকলকে আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রইং এবং কম্পিউটার গ্রাফিক্স অনলাইন সার্টিফিকেশন কোর্স এ সকলকে স্বাগত আমরা আইসোমেট্রিক প্রজেকশন গুলো নিয়ে আলোচনা করছি এবং আমরা মডিউল নাম্বার 6 এ আছি সুতরাং আগের ক্লাসে আমরা বিভিন্ন প্রকারের প্রজেকশন টেকনিক গুলো যথা প্যারালাল প্রজেকশন গুলো এবং পার্সপেক্টিভ প্রজেকশন গুলো দেখেছি সেখানে আমরা অর্থোগ্রাফিক প্রজেকশন গুলো অবলিক প্রজেকশন গুলো এবং পার্সপেক্টিভ প্রজেকশনগুলো লিপিবদ্ধ করেছি যেখানে আমরা অ্যাক্সনোমেট্রিক প্রজেকশন গুলো নিয়ে যাব যা অর্থোগ্রাফিক প্রজেকশনগুলোর একটা অংশ যার মধ্যে আইসোমেট্রিক ডাইমেট্রিক এবং ট্রাইমেট্রিক প্রজেকশনগুলো সম্পর্কে শেখার চেষ্টা করব তারপর আমরা বোঝার চেষ্টা করেছি আনতি কোণগুলোর সাপেক্ষে একটা আইসোমেট্রিক প্রজেকশন একটা ডাইমেট্রিক প্রজেকশন এবং একটা ট্রাইমেট্রিক প্রজেকশন কি উভয় দিকে যদি এটা সমান হয় এবং হরাইজন্টাল এর সঙ্গে 30 ডিগ্রী কোণ উৎপন্ন করে এবং সমগ্র বস্তুটাকে আমরা এমনভাবে সজ্জিত করি যে ঘনকটা একটা ষড়ভুজের মতন দেখতে হয় তবে সেই প্রকারের প্রজেকশনকে আমরা আইসোমেট্রিক প্রজেকশন বলি ডাইমেট্রিক প্রজেকশনগুলোতে আমাদের আলাদা কোণ থাকে কিছু একটা যা 30 ডিগ্রীর থেকে কম এখানে এটা হল 15 ডিগ্রী এবং ট্রাইমেট্রিকে আমাদের আলাদা তিনটে কোণ থাকেএবং খানিকটা 30 ডিগ্রীর থেকে কম এবং 30 ডিগ্রীর থেকে বেশি এইরকম এই প্রকারের প্রজেকশন গুলোকে আমরা ট্রাইমেট্রিক প্রজেকশন বলি যদি এই আইসোমেট্রিক প্রজেকশন গুলো আঁকার জন্য একটা আয়তক্ষেত্রাকার বাক্স দেওয়া হয় আজকের ক্লাসে আমরা ধাপে ধাপে শিখব কিভাবে এটা করতে হয় বিশেষ করে একটা আয়তক্ষেত্র যদি এটা একটা নির্দিষ্ট তলে অবস্থান করে কি করে এটাকে আইসোমেট্রিক প্রজেকশন গুলো দ্বারা দেখা যাবে সুতরাং একটা আয়তক্ষেত্রের একটা উদাহরণ নেওয়া যাক এখন আমাদের 30 mm চওড়া এবং 50 mm লম্বা আকারের একটা আয়তক্ষেত্র আছে কোণের বিন্দু গুলোর নাম A B C এবং D দেওয়া যাক এখন এই আয়তক্ষেত্রের জন্য আমরা প্রজেকশন গুলো পেতে চাই প্রথমেই আমরা যেটা বলার চেষ্টা করছি যে সেখানে তিনটে আলাদা আলাদা প্রকারের প্রজেকশন পাওয়া সম্ভব একটাকে আমরা বলি ডান হাতের দিকের ভার্টিক্যাল তল যেটা হলো একটা আইসোমেট্রিক প্রজেকশন বাঁ হাতের দিকের ভার্টিক্যাল তল সেটাও একটা আইসোমেট্রিক প্রজেকশন এবং সেই হরাইজন্টাল তলের টপ ভিউ এখন ধাপে ধাপে প্রজেকশন গুলোর দিকে দেখা যাক আইসোমেট্রিক প্রজেকশন গুলোতে সবার আগে আমাদের এই আইসোমেট্রিক অক্ষ গঠন করতে হবে যেখানে দৈর্ঘ্য গুলোর প্রকৃত স্কেল ভিত্তিক পরিমাপ করা যেতে পারে সুতরাং সেটা করতে সবার আগে ডান হাতের দিকের ভার্টিক্যাল তল সম্পর্কে শেখার চেষ্টা করতে চলেছি উদাহরণ হিসেবে যদি আমার একটা আয়তক্ষেত্র থাকে এবং আমি এটাকে ডানদিকে সামান্য হেলানো অভিমুখে দেখার চেষ্টা করি যেভাবে ঐ আয়তক্ষেত্রটাকে দেখাবে সেটাই হলো যাকে আমরা ডান হাতের দিকের ভার্টিক্যাল তল হিসাবে বলি সুতরাং খানিকটা যেমন তোমাদের হাত আছে এটাকে সামান্য ঘোরাও এটা দেখার জন্য যে ডান হাতের দিক থেকে এটাকে কেমন দেখায় সুতরাং সেটা করতে আমাদের যেটা করতে হবে সেটা হল প্রথমে একটা হরাইজন্টাল রেখা তৈরি করতে হবে এবং একটা 30 ডিগ্রীর রেখা আঁকতে হবে কারণ আইসোমেট্রিক প্রজেকশনগুলোর জন্য 30 ডিগ্রীর হেলানো রেখা খুবই গুরুত্বপূর্ণ এখন AB এর দূরত্ব যাই হোক দূরত্বটা একই আইসোমেট্রিক তল গঠনে এটাকে A এবং B হিসাবে চিহ্নিত করো সুতরাং এটাকে A B বলা যাক কারণ আমরা এটাকে আইসোমেট্রিক অক্ষের ওপর আঁকবো প্রকৃত দৈর্ঘ্যই আমরা দেখব সুতরাং AB যাই হোক এবং এই AB হলো একই এখন A থেকে উপরের দিকে একটা লম্ব টানো একইভাবে B থেকে C তে একটা লম্ব টানো B থেকে C এর একটা দূরত্ব নিয়ে সেখানে BC এর দূরত্ব যাই হোক তা নিয়ে AB রেখার সমান্তরাল এবং আরেকটা BC অবস্থিত সুতরাং একটা ভার্টিক্যাল রেখা আঁকো তার ওপরে এই আয়তক্ষেত্রে আমাদের BC দৈর্ঘ্যটা যাই হোক সেটা গঠন করো এমনকি আইসোমেট্রিক ভিউ তে একই দৈর্ঘ্য ব্যবহার করো তারপর এই লাল রেখার সমান্তরালে তোমাদের ড্রাফটার ব্যবহার করো ঐ C বিন্দু দিয়ে আরও একটা রেখা আঁকো যেখানেই এই অভিলম্ব A রেখা অর্থাৎ এই হরাইজন্টাল রেখা আছে এটাকে D বলে ডাকো সুতরাং এখন আমাদের ABCD বিন্দুগুলো আছে এবং এটা হল প্রথম আইসোমেট্রিক ভিউ কারণ আমরা এটাকে ডান হাতের দিকের ভার্টিক্যাল তল থেকে পর্যবেক্ষণ করছি একইভাবে বাঁ হাতের দিকের ভার্টিক্যাল তল গঠন করা যাক সেটার জন্য আমরা একই পদ্ধতি অনুসরণ করব প্রথমে আমরা একটা হরাইজন্টাল রেখা আঁকবো তারপর B এর সাপেক্ষে একটা হেলানো রেখা আঁকবো আমরা এটাকে ঘোরাচ্ছি সুতরাং এই চলরাশিগুলোর A নাম দাও আমি দুঃখিত এটা A এটা B এটা C এটা D হওয়া উচিত একটা 30 ডিগ্রীর রেখা আঁক AB দূরত্ব যাই হোক আমাদের একই AB দূরত্ব আছে আমরা এটা পেতে চাই AB কে চিহ্নিত করো লম্ব অভিমুখে একটা রেখা প্রতিস্থাপন করো এর নাম দাও C একইভাবে সেখানে AD দূরত্ব যাই হোক না কেন আমরা সেই একই AD দূরত্ব নিয়ে একটা লম্বরেখা প্রতিস্থাপন করব AB রেখার সমান্তরালে একটা রেখা অঙ্কন করো একে যুক্ত করো এই উপায়ে আমরা বাঁ হাতের দিকের ভার্টিক্যাল তলে একটা আইসোমেট্রিক ভিউ গঠন করি যদি এটা হরাইজন্টাল তলের একটা টপ ভিউ হয় আমরা কি করবো একটা হরাইজন্টাল রেখা আঁক 30 ডিগ্রী হেলানো একটা রেখা আঁক 30 ডিগ্রী হেলানো আরেকটা রেখা আঁক সেখানে AB দূরত্ব যাই হোক এই একই AB দূরত্ব নির্দেশ করো এই AD দূরত্ব যাই হোক একই AD দূরত্বে তাকিয়ে B এবং CD থেকে লম্ব টানো সুতরাং টপ ভিউথেকে সেই দিকে আমরা একটা আইসোমেট্রিক ভিউ গঠন করবো এখন দেখা যাক কিভাবে একটা ত্রিভুজ গঠন করতে হয় এবং ঐ আইসোমেট্রিক প্রজেকশন গুলো কি ত্রিভুজটা হল AB সম্ভবত কাউকে নির্দিষ্ট আনতির কোণ দেয়া হয়েছে এর একটা 30 একক ভূমি আছে এবং এইদিকে কোণগুলোর একটা হল 45 ডিগ্রী অন্য কোণটা হল 60 ডিগ্রী এই ত্রিভুজটাকে আমরা এমন উপায়ে ঘোরাতে চাই যাতে ভূমি 30 ডিগ্রী থাকা অবস্থায় আমরা এটার আইসোমেট্রিক ভিউ দেখতে পারি এই প্রকারের যেকোনো বস্তুগুলোর ক্ষেত্রে প্রথম ধাপ হলো এই যে যদি তোমরা একটা আয়তক্ষেত্র কিভাবে আঁকতে হয় তা জানো তবে এগুলোকে একটা আয়তক্ষেত্রের সীমাবদ্ধ করো একইভাবে আমরা অন্যান্য বিন্দুগুলো পরিমাপ করি এবং সেই আয়তক্ষেত্রের সঙ্গে শ্রেণীবদ্ধ করি এবং এটাকে ঘোরাই এটাই হলো সহজতম উপায় আমরা জনপ্রিয় ভাবে এটাকে বক্স মেথড বলে ডাকি সুতরাং আয়তক্ষেত্রের জন্য প্রথমে ABCD রেখা গুলো আঁকো এই ত্রিভুজটাকে আয়তক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ করো এখন এই সম্পূর্ণ আয়তক্ষেত্রটাকে 30 ডিগ্রী রেখার সঙ্গে একটা সামন্তরিকের মতন ঘোরাতে হবে সুতরাং যে উপায়ে আমরা আয়তক্ষেত্র গঠন করেছি AB এর উপর একটা 30 ডিগ্রীর রেখা আঁকো AB এর অবস্থান নির্দেশ করো ডানদিকের তলের জন্য বিন্দুগুলো এখন B থেকে অভিলম্ব রেখা সুতরাং B ও হল লম্বভাবে অবস্থিত রেখা A থেকেও অভিলম্ব রেখা এবং AB এর সমান্তরাল এই আয়তক্ষেত্রটা BC দূরত্বে আঁকো সুতরাং আমরা জানি কিভাবে সেই আয়তক্ষেত্র গঠন করতে হয় সেটাকে গঠন করো সুতরাং ধাপগুলো যা আমরা অনুসরণ করেছি তা হল প্রথমে AB AD রেখাগুলো তারপর BC রেখা এবং তারপর CD রেখা দ্বারা আমরা এটাকে গঠন করেছি এখন ত্রিভুজটার জন্য বিন্দু 1 থেকে আমাদের আয়তক্ষেত্রের ওপরে এটার অবস্থান নির্দেশ করতে হবে উপরন্তু ঐ আয়তক্ষেত্রের উপর C থেকে 1 এর দূরত্ব কত দূরত্বটা নাও একইভাবে CD রেখার উপর C1 এর অবস্থান নির্দেশ করো সুতরাং তোমাদের কম্পাস বা ডিভাইডার ব্যবহার করে সেই দূরত্বটা যাই হোক সেটাকে এখানে স্থানান্তরিত করো তারপরে সেই বিন্দুটাকে 1 হিসাবে ডাকবো যখনই আমরা 1 টা বিন্দু জানি এবং AB বিন্দুগুলো জানা আমরা তাদের যুক্ত করতে পারি এই উপায়ে আমরা আইসোমেট্রিক ভিউটা গঠন করতে পারি একইভাবে যদি আমরা আইসোমেট্রিক তলগুলোতে বাঁ দিকের ফ্রন্ট ভিউ পেতে চাই প্রথমে একটা হরাইজন্টাল রেখা আঁকতে হবে একটা বিন্দুকে আমরা সেই দিকে ঘোরাচ্ছি সুতরাং 30 ডিগ্রী কোণে একটা রেখা আঁকো এখানে AB দূরত্বটা স্থানান্তরিত করো অবশিষ্ট আয়তক্ষেত্রটা গঠন করো BC রেখাগুলো ভার্টিক্যাল AD রেখাগুলোও ভার্টিক্যাল এদের আঁকো 1 থেকে C দূরত্বটাই এখানে স্থানান্তরিত করো কেউ D1 দূরত্বটাও একই উপায়ে স্থানান্তরিত করতে পারেযে উপায়ে আমরা D 1 কে স্থানান্তরিত করেছি আমরা এই সবগুলোকে সেই একই উপায়ে স্থানান্তরিত করতে পারি 1 C দূরত্ব আমরা এটাকে স্থানান্তরিত করতে পারি একবার করা হয়ে গেলে আমরা এই বিন্দু 1 পাবো এখন ত্রিভুজ গঠন করার জন্য A 1 B যুক্ত করো এখন আমরা এটাকে টপ ভিউর উপরে পেতে চাই সেটাকে কিভাবে তৈরি করতে হবে সুতরাংআমাদের অক্ষগুলোর মধ্যে একটার আইসোমেট্রিক বিষয় থাকা প্রয়োজন সুতরাং তার মানে AB রেখাকে আইসোমেট্রিক অক্ষ হিসাবে ব্যবহার করে তার ওপর আমরা এটাকে গঠন করতে পারি টপ ভিউর জন্য আমাদের আরও একটা আইসোমেট্রিক অক্ষের প্রয়োজন সেই উদ্দেশ্যে AD রেখাগুলোকে ব্যবহার করো সুতরাং AB এবং AD কে আমরা এমনভাবে ঘোরাচ্ছি যে তারা সমপরিমাণ কোণ তৈরি করেছে সুতরাং সেটার দিকে দেখা যাক প্রথমে আমরা একটা 30 ডিগ্রী রেখা আঁকবো একইভাবে আরও একটা 30 ডিগ্রীর রেখা অঙ্কন করো এর নাম দাও A AD দৈর্ঘ্য স্থানান্তরিত করো একইভাবে এই তলগুলোতে AB দৈর্ঘ্য স্থানান্তরিত করো একবার আমরা সেটা স্থানান্তরিত করলে আমরা এই B এবং D বিন্দুগুলো জেনে যাব এখন AB রেখার সমান্তরালে BC এর দূরত্বে আরেকটা রেখা আঁকো সুতরাং আমাদের C বিন্দু আছে এখন 1 কে C তে স্থানান্তরিত করো এখানে C থেকে 1 এ একবার এটা করা হয়ে গেলে A B এবং 1 বিন্দু যুক্ত করো টপ ভিউতে আমরা সেই আইসোমেট্রিক প্রজেকশন পাবো সুতরাং এই আইসোমেট্রিক প্রজেকশন সম্পর্কে সমস্ত কিছু হল যদি তোমাদের একটা বস্তু থাকে যদি তোমরা এটাকে এমনভাবে ঘোরাও যে এটা উভয় তলেই সমপরিমাণ কোণ উৎপন্ন করেতবে সেগুলি হল উপায় যেভাবে আমরা এই আইসোমেট্রিক প্রজেকশন গঠন করতে পারি এটা জটিল বস্তু হতে পারে কিন্তু প্রথমে আমাদের এটাকে একটা আয়তক্ষেত্রে সীমাবদ্ধ করতে হবে সেই আয়তক্ষেত্রটাকে ঘোরাও 30 ডিগ্রী দিয়ে কাউকে আইসোমেট্রিক অক্ষগুলোর একটাকে সনাক্ত করতে হবে তারপর অভিলম্ব এবং সমান্তরাল প্রকৃতির রেখাগুলোর দ্বারা এই আয়তক্ষেত্রের প্রকৃত দৈর্ঘ্যগুলো এর ওপর স্থানান্তরিত করো এবং এতে আমরা যে বিন্দুগুলো স্থানান্তর করতে চাই সেগুলোর অবস্থান নির্দেশ করো সুতরাং এই পঞ্চভুজের বিন্দুগুলো 1 2 3 4 এবং 5 আমাদের এই সামান্তরিকে ABCD সামান্তরিকের উপর স্থানান্তরিত করতে হবে উদাহরণ হিসেবে A 1 রেখা যাই হোক একই A 1 রেখা আমরা এটায় চিহ্নিত করব তাহলে সেই প্রথম বিন্দুটা হয়ে যাবে তারপর B 2 এর দৈর্ঘ্য সেখানে যাই হোক অথবা A থেকে 2 এর দূরত্বগুলো একই দূরত্বকে আমরা A থেকে 1 2 এর জন্য ব্যবহার করি একইভাবে প্রথমে আমরা A 1 A 2 দূরত্বের অবস্থান নির্দেশ করব তারপর B থেকে 3 B 3 দূরত্ব যাই হোক একই B 3 এর অবস্থান আমরা নির্দেশ করব C 4 থেকে C থেকে 4 একই দূরত্ব গুলোর অবস্থান আমরা নির্দেশ করব তারপর A 5 এর অবস্থান আমরা নির্দেশ করব একবার আমাদের হয়ে গেলে আমরা রেখাগুলো দ্বারা সংযুক্ত এই বিন্দুগুলোকে পাবো এখন ডান দিকের ভিউ থেকে বাঁ দিকের ভিউ থেকে অন্য ফ্রন্ট ভিউটা যদি আমরা AB কে হরাইজন্টাল থেকে 30 ডিগ্রী আনতির রেখায় ঘুরিয়ে দেখি একবার আমাদের সেটা করা হয়ে গেলে আমরা সেইদিকে প্রয়োজনমতো দৈর্ঘ্য স্থানান্তরিত করে 1ম বিন্দু 2য় বিন্দু 3য় 4 র্থ 5ম বিন্দুগুলোর অবস্থান নির্দেশ করতে পারবো টপ ভিউর জন্য আয়তক্ষেত্রটাকে দুদিকে 30 ডিগ্রী কোণ তৈরি করতে হবে সুতরাং আমরা এমনভাবে ঘুরাবো যে এই AB রেখাটা 30 ডিগ্রী কোণ তৈরি করে এবং একইভাবে এই AD রেখাটাও 30 ডিগ্রী কোণ তৈরি করে সুতরাং AD দূরত্ব যাই হোক একই AD দূরত্বের অবস্থান আমরা এখানে নির্দেশ করব একইভাবে AB দূরত্বের অবস্থান আমরা নির্দেশ করব একবার সেটা হয়ে গেলে আমরা আয়তক্ষেত্রটা গঠন করতে পারি তারপর A 1 B 2 B 3 C 4 এবং D 5 দৈর্ঘ্যগুলোকে মোটামুটি ভাবে স্থানান্তরিত করতে পারি সুতরাং সেইভাবে আমরা 1ম 2 য় 3য় 4 র্থ 5ম বিন্দুগুলো পাবো তাদেরকে যুক্ত করলে টপ ভিউতে এই পঞ্চভুজ পাওয়া যাবে একটা বৃত্তের জন্য সেটা কিভাবে করবে সেটা শেখা যাক প্রথম ধাপ হলো সবসময় বৃত্তটাকে একটা আয়তক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ করা এখন যেখানেই এই বৃত্তের সঙ্গে ছেদগুলো আছে তাদেরকে বৃত্তটার জন্য 3 4 5 বিন্দুগুলো হিসাবে নাম দাও এখন ফ্রন্টাল ভিউ তে সামন্তরিক অথবা রম্বস গঠন করো আমরা দেখেছি কিভাবে 30 ডিগ্রীতে এই AB রেখা গঠন করতে হয় আরো অবশিষ্ট CD রেখাটাকে স্থানান্তরিত করো যাতে আমরা এই ABCD আয়তক্ষেত্রটা পাই এখন CD এবং AD আকারের 3 এবং 4 মধ্যবিন্দুগুলো অর্জন করো সুতরাং CD বিন্দুটা হল 3 DA থেকে এই বিন্দুটা হল 4 এই বিন্দুগুলো এই রম্বসে স্থানান্তরিত হতে হবে সেই উদ্দেশ্যে আমরা যে উপায়ে করি তা হল এই আয়তক্ষেত্রে C থেকে 3 দূরত্ব কি তা পরিমাপ করি কারণ আমরা ইতিমধ্যেই C শনাক্ত করেছি এখন তোমাদের কম্পাস ডিভাইডারগুলো ব্যবহার করোতিনটে বিন্দু চিহ্নিত করার জন্য যেখানে এই রম্বসের ওপর এখানে এবং সেখানে অবস্থিত 3C পরস্পরের সাথে সমান একইভাবে D 4 অথবা A 4 এর দূরত্ব A থেকে 4 এ এর অবস্থান নির্দেশ করো বিন্দুগুলোকে 4 এবং 3 হিসাবে চিহ্নিত করো একবার সেটা হয়ে গেলে B থেকে C একটা রেখা দ্বারা যুক্ত করো একইভাবে B 2 4 একটা রেখা দ্বারা যুক্ত করো এবং A থেকে C যুক্ত করো কর্ণ বরাবর রেখায় যেখানে এই ছেদ ঘটছে সেই বিন্দুগুলোকে 2 এবং 1 বলো আমি আবার বলছি সুতরাং B কে সেই চতুর্থ বিন্দু পর্যন্ত যুক্ত করো একইভাবে B কে সেই তৃতীয় বিন্দু পর্যন্ত যুক্ত করো যেখানেই এটা কর্ণকে ছেদ করতে চলেছে সেই বিন্দুগুলোকে 2 এবং 1 বলো 1 এবং 2 কে কেন্দ্র হিসেবে ব্যবহার করো সুতরাং ঐ 1 এবং 2 কে কেন্দ্র হিসেবে ব্যবহার করে 1 3 এর দূরত্ব কি তা পরিমাপ করো তারপর সেখান দিয়ে পুরোপুরি অতিক্রম করছে এমন একটা বৃত্তচাপ আঁকো 1 কে কেন্দ্র হিসাবে 1 3 কে ব্যাসার্ধ হিসাবে একটা সমান বৃত্তচাপ আঁকো যেটা 5 বিন্দুতে ছেদ করছে যে উপায়ে আমরা 3 এবং 4 যুক্ত করে B এর অবস্থান নির্দেশ করতে পারি সেই একই উপায়ে কেউ D থেকে সেই প্রান্ত পর্যন্ত এবং এই প্রান্ত পর্যন্তও গঠন করতে পারে বিন্দু 5 এবং বিন্দু 6 অনুধাবন করার জন্য সুতরাং একবার আমরা সেই বৃত্তের বৃত্তচাপ জানলে সেটা আঁকবো একইভাবে 2 কে কেন্দ্র হিসাবে ব্যবহার করে 6 দিয়ে গেছে এরকম আরেকটা বৃত্তচাপ আঁকবো এখন 4 থেকে 3 একইভাবে 6 থেকে 5 একটা মসৃণ বক্ররেখা এর দ্বারা সংযুক্ত করো সুতরাংআইসোমেট্রিক ভিউতে তোমাদের বৃত্তটা একটা উপবৃত্তের পরিণত হবে একইভাবে যদি আমরা বাঁ দিকের ভিউ চাই আমরা একই পদ্ধতির পুনরাবৃত্তি করব সেই সামান্তরিকটা গঠন করবো হরাইজন্টালের সঙ্গে 30 ডিগ্রীর রেখা তৈরি করে এই উপায়ে AB বিন্দুগুলোর অবস্থান নির্দেশ করো আমাদের আয়তক্ষেত্রটা স্থানান্তরিত করো এবং অবশিষ্ট উপবৃত্তটা গঠন করো সুতরাং সেই সমাধানটার দিকে দেখা যাক সুতরাং AB CD গঠন করো 3 4 এবং 5 6 এই তথ্য বিন্দুগুলো স্থানান্তরিত করো 2 এবং 1 কেন্দ্রগুলোর অবস্থান নির্দেশ করো ব্যাসার্ধ ব্যবহার করো বৃত্তচাপের মাধ্যমে তাদেরকে বৃত্ত হিসেবে সংযুক্ত করো টপ ভিউর জন্য একই পদ্ধতিতে AB রেখা 30 ডিগ্রী কোণ করে BC রেখা 30 ডিগ্রী কোণ করে সামান্তরিকটি গঠিত হয় তারপর B থেকে এই তৃতীয় বিন্দু একইভাবে B এই আয়তক্ষেত্র থেকে 3 এবং 4 বিন্দুগুলো সমস্তটা গিয়ে চতুর্থ বিন্দু পর্যন্ত স্থানান্তরের মাধ্যমে এই 1 2 তাৎক্ষণিক কেন্দ্রগুলো গঠন করো এবং তারপর বৃত্তচাপ গুলো আঁকো এবং এই উপবৃত্তটা পাবার জন্য এগুলোকে মসৃণ বৃত্তচাপ দ্বারা সংযুক্ত করো সুতরাং আইসোমেট্রিক ভিউগুলোতে তোমরা বৃত্তকে যখন ঘোরাও এটা একটা উপবৃত্তের মতন দেখতে লাগে এবং পরের ক্লাসে কঠিন বস্তুগুলোর জন্য কিভাবে এই আইসোমেট্রিক প্রজেকশন গুলো করতে হয় তা আমরা শিখব তোমাদেরকে ধন্যবাদ